বায়োমলিকুল এবং কোষের গঠন ও কাজের সঙ্গে তাদের সম্পর্ক সম্বন্ধীয় এই মডিউলের পরবর্তী বক্তৃতায় স্বাগত এই মডিউলে আমরা গল্পের মাধ্যমে এগিয়ে চলেছি এখন আমরা তৃতীয় এবং কিছু আনুষঙ্গিক গল্পে আছি এই গল্পের নির্যাস হিসেবে আমরা কিছু মৌলিক তথ্য সংগ্রহ করেছি আমাদের প্রথম গল্প ছিল সংক্রমণ সম্বন্ধীয় দ্বিতীয় গল্পটি ছিল বায়োরিয়েক্টরে শিয়ার সম্বন্ধীয় যেখান থেকে আমরা বায়োমলিকুলের একটি গুরুত্বপূর্ণ শ্রেণী লিপিড কি এবং আনুষঙ্গিক কিছু বিষয় সম্পর্কে জেনেছিলাম তৃতীয় গল্প ছিল কেন দই তৈরি হয় সেখান থেকে আমরা কার্বোহাইড্রেট জেনেছি কারণ দই প্রস্তুত হয় অ্যাসিড তৈরি হওয়ার মাধ্যমে যা প্রোটিন জমাট বাঁধতে সাহায্য করে কার্বোহাইড্রেট বায়োমলিকুলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শ্রেণী এবং আমরা এমন একটি জায়গায় থেমেছিলাম যেখানে আমরা বায়োমলিকুলের তৃতীয় গুরুত্বপূর্ণ শ্রেণী পাই যা প্রোটিন বা অ্যামাইনো অ্যাসিড তা আপনি যেভাবে ডাকুন না কেন খুব শীঘ্র আপনি পার্থক্যটি জানবেন এটি বায়োমলিকুলের তৃতীয় গুরুত্বপূর্ণ শ্রেণী হতে চলেছে সব মিলিয়ে মোট চারটি রয়েছে শেষ শ্রেণীতে আমরা একটি জায়গায় থেমেছিলাম তা হল আণবিক দৃষ্টিভঙ্গি থেকে একটি প্রোটিন কি প্রোটিন হল অ্যামাইনো অ্যাসিডের পলিমার তাহলে অ্যামাইনো অ্যাসিড কি এটি খুবই সাধারণ ব্যাপার এখানে একটি কেন্দ্রীয় আলফা কার্বন অনু আছে এটিকেই অ্যামিনো অ্যাসিড বলে এখানে একটি অ্যামিনো গ্রুপ এবং একটি কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ আছে অ্যামিনো গ্রুপটি হল NH2 যা এখানে নীল রঙের মাধ্যমে দেখানো হয়েছে কার্বক্সিল গ্রুপটি COOH যা লাল রঙে দেখানো হয়েছে এখানে এই দুটি আলফা কার্বন অনুর বিপরীত প্রান্তে যুক্ত এছাড়াও এখানে কার্বনের তৃতীয় বন্ধন হিসাবে একটি হাইড্রোজেন অনু এবং R গ্রুপ নামে কিছু একটা কার্বনের চতুর্থ বন্ধন হিসাবে রয়েছে আপনি জানেন যে কার্বনের যোগ্যতা 4 আপনার অ্যামিনো গ্রুপ কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ আছে এগুলি থেকেই অ্যামিনো অ্যাসিড আসে আপনার H এবং বিভিন্ন R গ্রুপ আছে তাই R গ্রুপের তারতম্য অনুসারে বিভিন্ন ধরনের অ্যামিনো অ্যাসিডগুলির মধ্যে পার্থক্য তৈরী হয় এই অ্যামিনো অ্যাসিডের পলিমার থেকেই আমরা একটি প্রোটিন পাই এখানে এটিই বলা হয়েছে আপাতত আসুন আমরা বলি যে একটি পলিপেপটাইড হল একটি ছোট্ট প্রোটিন কিভাবে একটি প্রোটিন তৈরি হয় তা বোঝানোর জন্য এখানে একটি পলিপেপটাইডের গঠন প্রক্রিয়া দেখানো হয়েছে এখানে আপনি যেমন দেখতে পাচ্ছেন এটি একটি অ্যামিনো অ্যাসিড এবং R গ্রুপটি হল CH2SH আসুন আমরা এই অ্যামিনো অ্যাসিডে মনোনিবেশ করি যা ইতিমধ্যে আরেকটি অ্যামিনো অ্যাসিডের সাথে পেপটাইড বন্ধনের মাধ্যমে সংযুক্ত আসুন আমরা এই দুটি অ্যাসিডের মিথস্ক্রিয়া দেখি এখানে এই কার্বনে একটি COOH গ্রুপ আছে NH2 গ্রুপটি অন্য অ্যামিনো অ্যাসিডের সাথে পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত H গ্রুপ এবং এই ক্ষেত্রে R গ্রুপ হল CH2OH যা একটি অ্যারোমেটিক রিংয়ের দুপাশে রয়েছে যখন এই COOH এর OH এবং NH2 এর H মিথস্ক্রিয়া করে তখন জল নির্গত হয় ফলস্বরূপ এখানে একটি CN বন্ধন তৈরি হয় একে পেপটাইড বন্ধন বলে কার্বক্সিলিক অ্যাসিড এবং NH2 সংযোগকারী এই কার্বন হল মেরুদন্ড বিভিন্ন অ্যামিনো অ্যাসিডের অংশ হিসেবে বিভিন্ন R গ্রুপগুলি এই প্রোটিনের পার্শ্ব শৃংখল তৈরি করে এটি সহজেই বোঝা যায় যে এখানে একটি মুক্ত অ্যামিনো গ্রুপ থাকতে হবে যদি আপনি মনে করেন যে শৃঙ্খলাটি এই ভাবে বৃদ্ধি পাচ্ছে যেখানে বিভিন্ন অ্যামিনো অ্যাসিডগুলি সংযুক্ত হয়ে বৃহত্তর পলিপেপটাইড শৃংখল এবং প্রোটিন গঠন করে তাই যেকোন প্রোটিনের একটি মুক্ত অ্যামিনো প্রান্ত থাকে যাকে N প্রান্ত বলা হয় এবং একটি মুক্ত কার্বক্সিলিক অ্যাসিড প্রান্ত থাকে যাকে C প্রান্ত বলে সুতরাং প্রোটিনের একটি C প্রান্ত এবং N প্রান্ত থাকে বিভিন্ন পেপটাইড বন্ধন কার্বন অনু কার্বক্সিলিক অ্যাসিড ইত্যাদি দ্বারা এর মেরুদন্ড তৈরি হয় R গ্রুপ যা প্রতিটি অ্যামিনো অ্যাসিডের পার্শ্ব শৃংখল তা প্রোটিন গঠন করে এই ভাবে নানান অ্যামিনো অ্যাসিড থেকে প্রোটিন তৈরি হয় প্রকৃতিতে কুড়িটি R গ্রুপ আছে তাই প্রকৃতিতে কুড়িটি আলাদা অ্যামিনো অ্যাসিড রয়েছে আরো অন্যান্য অ্যামিনো অ্যাসিড থাকতে পারে কিন্তু সেগুলি প্রাকৃতিক ভাবে প্রাপ্ত নয় সুতরাং প্রোটিন যা অ্যামিনো অ্যাসিডের পলিমার তাতে কুড়ি আলাদা ধরনের অ্যামিনো অ্যাসিড আছে R গ্রুপের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে অ্যামিনো অ্যাসিডগুলিকে বিভিন্ন শ্রেণীতে গোষ্ঠীবদ্ধ হয়েছেl যদি R গ্রুপ নন পোলার হয় তাহলে এটি এই শ্রেণীতে গোষ্ঠীবদ্ধ করা হয়েছে উদাহরণস্বরূপ এই H গ্রুপ CH3 গ্রুপ ইত্যাদি আমি মনে করি এখানে কিছুটা পরিবর্তন হয়েছে তা কোনো প্রভাব ফেলে না এখন নাম নিয়ে কোন চিন্তা করবেন না অন্যভাবে বলতে গেলে এগুলির প্রত্যেকটি নন পোলার R গ্রুপ তাই এদের এই গোষ্ঠীভুক্ত করা হয়েছে কুড়িটি অ্যামিনো অ্যাসিডের মধ্যে নটিতে নন পোলার R গ্রুপ রয়েছে পোলার R গ্রুপও থাকতে পারে যেমন সেরিনের CH2OH CHCH3OH যা হল থ্রিওনিন ইত্যাদি এগুলি সবই হল পোলার সাইড গ্রুপযুক্ত অ্যামিনো অ্যাসিড এবং সাইড গ্রুপগুলির অম্ল বা ক্ষারের ভিত্তিতেও এদের শ্রেণীবদ্ধ করা হয়েছে যদি তারা আম্লীক এবং ক্ষারীয় হয় তবে তাদের ইলেক্ট্রিক্যালি চার্জ গ্রুপে শ্রেণীবদ্ধ করা হয় আম্লীক গ্রুপ গুলিকে অ্যাসপারটিক অ্যাসিড এবং গ্লুটামিক অ্যাসিড শ্রেণিতে এবং ক্ষারীয় গ্রুপগুলোকে মূলত লাইসিন আরজিনিন এবং হিসটিডিন শ্রেণিতে গোষ্ঠীবদ্ধ করা হয় এখানে খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না আমি কেবল বিভিন্ন জিনিসগুলি উল্লেখ করেছি প্রয়োজন অনুযায়ী আমরা বিভিন্ন অ্যামিনো অ্যাসিড আলাদা ভাবে আলোচনা করব এবং তাদের বৈশিষ্ট্য গুলি দেখব তবে সাইড গ্রুপগুলির বৈশিষ্ট্যই প্রোটিনের বৈশিষ্ট্য নির্ধারণ করে আমরা নন পোলার পোলার এবং ইলেকট্রিক্যাল চার্জ গ্রুপসহ অ্যামিনো অ্যাসিডগুলি দেখলাম যা আম্লীক বা ক্ষারীয় হতে পারে এখন কোন কিছু নিয়ে চিন্তা করতে হবে না নামগুলিও আপনার মনে রাখার দরকার নেই এটি লাইসোজোমের স্পেস ফিলিং মডেল যা জলজ পরিবেশে অ্যামিনো অ্যাসিড পলিমারের একটি উদাহরণ লাইসোজোম আসলে একটি প্রোটিন যা লালা চোখের জল ইত্যাদিতে পাওয়া যায় এটি ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর ভেঙে দেয় আসলে অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য প্রোটিনের বৈশিষ্ট্য নির্ধারণ করে আসুন এখানে হিমোগ্লোবিনের একটি উদাহরণ নেওয়া যাক হিমোগ্লোবিন নানান ধরনের অ্যামিনো অ্যাসিড নিয়ে গঠিত যেখানে অ্যামিনো অ্যাসিডের একটি দীর্ঘ শৃংখল পেপটাইড বন্ধন দ্বারা একসাথে যুক্ত থাকে এর কিছু এখানে দেওয়া আছে যেমন ভ্যালিন হিস্টিডিন লিউসিন থ্রিওনিন প্রোলিন গ্লুটামিন গ্লুটামিক অ্যাসিড এগুলির জন্য এটি নানান একক গঠন করে হিমোগ্লোবিন অনু তৈরি হওয়ার জন্য চারটি একক একজায়গায় আসতে হয় আমরা এবিষয়ে পরে আসবো এটি সঠিকভাবে ভাঁজ হলেই লোহিত রক্ত কনিকা সঠিকভাবে কাজ করবে যা হিমোগ্লোবিন পরিবহনে সক্ষম অ্যামিনো অ্যাসিডের ক্রমে যদি সামান্য পরিবর্তন হয় উদাহরণস্বরূপ ষষ্ঠ স্থানে গ্লুটামিক অ্যাসিড গ্লু যদি অন্যকিছু দ্বারা পরিবর্তন করা হয় তাহলে আমরা একটি রোগ পাই যাকে বলে সিকেল সেল অ্যানিমিয়া আমাদের সিকেল সেল অ্যানিমিয়া হওয়ার এটিই একমাত্র কারণ ষষ্ঠ স্থানে গ্লুটামিক অ্যাসিড অন্যকোন অ্যামিনো অ্যাসিড দ্বারা পরিবর্তন করা হয়েছে তার ফলে কি হয় তার ফলে আমাদের একটি রোগ হয় কেন এরকম হয় তার কারণ প্রোটিনের বিভিন্ন অ্যামিনো অ্যাসিডগুলির সাথে অনেক মিথস্ক্রিয়া ঘটে আমরা দেখেছি যে অ্যামিনো অ্যাসিডের পার্শ্ব গ্রুপটি বিভিন্ন হতে পারে তারা তাদের রাসায়নিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে একে অপরের সাথে মিথস্ক্রিয়া করতে পারে এবং অ্যামিনো অ্যাসিডের দীর্ঘ শৃংখল রয়েছে সুতরাং এখানে শৃংখলের এক প্রান্তে অবস্থিত একটি অ্যামিনো অ্যাসিড অন্য একটি পার্শ্ব শৃংখলকে আকর্ষণীয় মনে করতে পারে তাই এটি এখানে মিথস্ক্রিয়া শুরু করবে ফলস্বরূপ এটি এখানে সম্পূর্ণ প্রোটিনকে বাঁকিয়ে দেয় প্রোটিনের এই অংশটি বেঁকে যাবে কারণ পার্শ্ববর্তী এই অংশটি এই পার্শ্ববর্তী অংশের সাথে মিথস্ক্রিয়া করতে চায় প্রোটিন ফোল্ডিংয়ে এটি নিজেথেকেই ঘটে সাইড গ্রুপগুলোর মধ্যে রাসায়নিক যোগাযোগের জন্য এটি স্বাভাবিকভাবে ঘটে বিভিন্ন পার্শ্ববর্তী শৃংখলগুলি যেভাবে ভাঁজ হয় তার ওপর প্রোটিনের কার্যকারিতা নির্ভর করে যদি এটি সঠিকভাবে ভাঁজ না হয় তাহলে প্রোটিনটি কার্যকর হবে না এখানে ঠিক তাই ঘটে সাধারণ হিমোগ্লোবিনের ক্ষেত্রে এটি সঠিকভাবে ভাঁজ হয় হিমোগ্লোবিন বহন করার জন্য তাই আপনার একটি কার্যকরী লোহিত রক্ত কণিকা থাকে এখানে কেবলমাত্র একটি পরিবর্তন গ্লুটামিক অ্যাসিডের পরিবর্তে যদি অন্য কোন অ্যামিনো অ্যাসিড দেওয়া হয় তা পুরো কাঠামোটি পরিবর্তন করে হিমোগ্লোবিন প্রোটিনের ভাঁজগুলিকে পরিবর্তন করে এবং হিমোগ্লোবিন প্রোটিনের কাঠামোটি পরিবর্তিত হয় ফলে লোহিত রক্ত কণিকায় সিকেল সেল কাঠামো গঠিত হয় যা হিমোগ্লোবিনের মাধ্যমে অক্সিজেন পরিবহন করতে পারে না ফলে সিকেল সেল অ্যানিমিয়া হয় প্রোটিনের ক্ষেত্রে গঠন কার্যকারিতা সম্পর্ক এতটাই সুস্পষ্ট যে একটি সঠিক কাঠামোই কেবল যথাযথ কার্যকারিতা দেখায় এটি এর একটি সুন্দর উদাহরণ এই বক্তৃতাটি আমি এখানেই শেষ করব আমরা শুরু করেছিলাম প্রোটিন কি এই প্রশ্নটি রেখে আমরা বলেছি যে প্রোটিন হল অ্যামিনো অ্যাসিডের পলিমার তারপর আমরা দেখেছি অ্যামিনো অ্যাসিড কি এর একটি কেন্দ্রীয় কার্বন অনু রয়েছে এক প্রান্তে একটি অ্যামিনো গ্রুপ অপর প্রান্তে একটি কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ এখানে একটি H গ্রুপ অপরপ্রান্তে প্রতিটি অ্যামিনো অ্যাসিডের জন্য বিভিন্ন ধরনের একটি R গ্রুপ ছিল যখন আপনি এগুলি সব একসাথে যোগ করেন তখন আমরা প্রোটিন পাই যখন আপনি সেগুলি একসাথে যোগ করেন তখন একটি R গ্রুপের সাথে অন্যগুলির মিথস্ক্রিয়া এবং এর চারপাশে অবস্থিত জলের অনুগুলির সাথে সম্ভবত ভিন্ন ধরনের মিথস্ক্রিয়া প্রয়োজন তাই প্রোটিন অনুগুলি ভাঁজ হয় এবং এর ফলে এটি কার্যকারিতা দেখায় একটি যথাযত উদাহরণ হল হিমোগ্লোবিন একটি সাধারণ লোহিত রক্তকণিকা আমাদের শরীরের বিভিন্ন অংশে স্বাভাবিক ভাবে অক্সিজেন সরবরাহ করতে সক্ষম ষষ্ঠ স্থানে একটি পরিবর্তন হলে অ্যামিনো অ্যাসিডটি আলাদা হওয়ায় আমাদের সিকেল সেল অ্যানিমিয়া হয় সিকেল সেল হিমোগ্লোবিন গঠনের কারণে যার আলাদা ধরনের ভাঁজ রয়েছে তাই আলাদা কাঠামো এটি সাধারণ হিমোগ্লোবিনের মত কার্যকারিতা দেখায় না যার ফলে লোহিত রক্ত কণিকায় সিকেল সেল কাঠামো তৈরি করে এবং সিকেল সেল রোগটি দেখায় আমরা এখানেই থাকব যখন আবার দেখা হবে তখন আমরা গল্পটি আরও এগিয়ে নিয়ে যাব